আমরা এখন ARM INSTRUCTION সেটটিতে খুব সংক্ষিপ্ত আলোচনা শুরু করব এই কোর্সের পরবর্তী অংশে আমরা ARM ভিত্তিক এবং আরডিনো সম্পর্কে একটি প্রাথমিক ধারণা থাকতে হবে যা ARM আর্কিটেকচার সরবরাহ করে এখানে আমরা বিভিন্নভাবে ARM নির্দেশাবলী এবং বিশেষত ARM নির্দেশ সেট আর্কিটেকচার দ্বারা সরবরাহ করা ডেটা প্রক্রিয়াকরণের নির্দেশাবলীর বিভিন্ন বিভাগের বিষয়ে কথা বলব ARM INSTRUCTION সেট সম্পর্কে কথা বলার সময় একটি এম্বেডড সিস্টেম বিকাশ বা ডিজাইন করার প্রয়োজন এখানে একটি হার্ডওয়্যার প্ল্যাটফর্ম একটি মাইক্রোকন্ট্রোলার ভিত্তিক সিস্টেম থাকবে এবং এর জন্য আপনাকে সফ্টওয়্যার লিখতে হবে বর্তমানে আমাদের বেশিরভাগ সি বা পাইথন বা জাভাতে কিছু high level language সফটওয়্যারটি বিকাশ করা হয়েছে তবে প্রসেসরের আরও ভাল হতে পারে এমন একটি জ্ঞাত সিদ্ধান্ত নিতে প্রসেসরের নিম্ন স্তরের বৈশিষ্ট্যগুলি জানা সর্বদা ভাল একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন জন্য এই অনুপ্রেরণার সাথে আমরা আপনাকে ARM প্রসেসরের assembly language এর বৈশিষ্ট্যগুলির সংক্ষিপ্ত পরিচিতি দিচ্ছি যা ARM প্ল্যাটফর্মের মাধ্যমে সরবরাহ করা হার্ডওয়্যার বৈশিষ্ট্যগুলির প্রতিচ্ছবি স্পষ্টভাবে যেকোন নির্দেশের সেটকে বিভিন্ন গ্রুপ বা বিস্তৃত বিভাগে শ্রেণিবদ্ধ করা যেতে পারে ARM এ আমাদের এই বিভাগগুলি ডেটা প্রসেসিং হিসাবে সংজ্ঞায়িত করা যাক আধুনিক মাইক্রোকন্ট্রোলারদের উপর ভিত্তি করে তৈরি করা হয় যেখানে আপনি আলাদা প্রোগ্রাম মেমোরি এবং একটি পৃথক ডেটা মেমরি পাবেন প্রোগ্রামটি গঠনকারী নির্দেশাবলী প্রোগ্রাম মেমোরিতে সংরক্ষণ করা হবে যখন সমস্ত অস্থায়ী ডেটা যা ডেটা মেমরিতে সংরক্ষণ করা হবে নিবন্ধগুলির মধ্যে এই পিসি একটি রেজিস্টার যা প্রোগ্রাম মেমোরিতে পরবর্তী INSTRUCTIONর ঠিকানা নির্দেশ করবে মেমরি থেকে যখনই কোনও নতুন নির্দেশনা আনা হয় এটি PCতে সঞ্চিত ঠিকানা থেকে তা আনা হবে আমি যখন ডেটা প্রসেসিংয়ের নির্দেশাবলীর কথা বলছি তখন আমরা ডেটাতে বিভিন্ন পাটিগণিত নির্দেশাবলী কেবল রেজিস্টারে চালিত হয় এর অর্থ যখন আমি adding বলি তখন আমরা দুটি নিবন্ধের বিষয়বস্তু যুক্ত করব এবং ফলাফলটি আবার অন্য রেজিস্টারে সংরক্ষণ করব সুতরাং MEMORY মোটেও এখানে ছবিতে আসছে না এখন যখন আমরা ডেটা স্থানান্তর সম্পর্কে কথা বলি সেখানে বিকল্প রয়েছে আমরা একটি রেজিস্ট্রার থেকে অন্য রেজিস্টারে স্থানান্তর করতে পারি বা আমরা রেজিস্টার থেকে ডেটা মেমরি বা ডেটা মেমরিতে রেজিস্ট্রেশন করতে পারি এই বিকল্পগুলি সমস্ত সেখানে রয়েছে এবং এগুলি ডেটা স্থানান্তর নির্দেশাবলী গঠন করবে এবং নিয়ন্ত্রণ প্রবাহ নির্দেশাবলী হল সেইগুলি যা কোনও প্রোগ্রামের প্রয়োগের ক্রমকে পরিবর্তিত করে সাধারণত আমি যেমন বলেছিলাম PC পরবর্তী নির্দেশগুলি কার্যকর করার নির্দেশ করবে কারণ নির্দেশাবলীর প্রয়োগ হল PCর মান বৃদ্ধি পাবে তবে যখনই আপনার কিছু jump বা subroutine call র মতো কিছু নির্দেশাবলী আসে হঠাৎ সেই ক্রমটি বিঘ্নিত হয় এবং আপনি অন্য কোনও ঠিকানায় যাবেন এবং সেখান থেকে আপনি আপনার নির্দেশাবলী আনতে শুরু করবেন এটি নিয়ন্ত্রণ প্রবাহের পরিবর্তনের দ্বারা বোঝানো হয় এবং এই জাতীয় নির্দেশকে নিয়ন্ত্রণ প্রবাহের INSTRUCTION হিসাবে অভিহিত করা হয় মূলত নিয়ন্ত্রণ প্রবাহ নির্দেশাবলী হল সেগুলি যা কোনওভাবে PCর মান পরিবর্তন করে যাতে নির্দেশ কার্য সম্পাদনের স্বাভাবিক ক্রমটি পরিবর্তিত হয় আমরা প্রথমে তথ্য প্রক্রিয়াকরণের নির্দেশাবলী সম্পর্কে কথা বললাম যা ARM INSTRUCTIONয় উপস্থিত রয়েছে এখন ARM নির্দেশে প্রথম জিনিসটি লক্ষ্য করে দেখুন যে রেজিস্টারগুলি সমস্ত 32 bit আকারের রয়েছে প্রসেসরের অভ্যন্তরীণ ALU 32 bit সংখ্যায় অপারেটিংয়ের ক্ষমতা রাখে সুতরাং যে সমস্ত অপারেশন পরিচালিত হচ্ছে সেগুলি 32 bit আকারের আপনি রেজিস্টারগুলিতে এই অপারেশনগুলি পরিচালনা করতে পারেন বা অপারেটরগুলির মধ্যে কয়েকটি স্থির হতে পারে এগুলিকে আক্ষরিক বা তাত্ক্ষণিক মান বলা হয় আমি বলতে পারি কোনও রেজিস্টারের সামগ্রীতে 10 মান যোগ করুন সেই 10 হল ধ্রুবকের মতো যা আক্ষরিক বা তাৎক্ষণিক মান বলা হয় সেই মান 10 নির্দেশের অংশ হিসাবে নির্দিষ্ট করা হয় এবং তাকে তাত্ক্ষণিক অপারেন্ড বলা হয় গণনার পরে ফলাফলটিও একটি 32 বিটের ফলাফল এবং এটি কোনও নির্দিষ্ট নিবন্ধে সংরক্ষণ করা হবে অবশ্যই একটি ব্যতিক্রম আছে একটি বিশেষ গুণিত নির্দেশ রয়েছে যেখানে ফলাফলটি 64 বিট সংখ্যা হিসাবে সঞ্চিত রয়েছে এখন আপনি জানেন যে যখনই আমরা দুটি এন বিট সংখ্যাকে গুণ করি ফলাফল 2n বিট হতে পারে সুতরাং আপনি যখন দুটি 32 বিট সংখ্যার গুণ করবেন তখন ফলাফলটি সর্বোচ্চ আকারে 64 বিট হতে পারে একাধিক নির্দেশের একটি সংস্করণ রয়েছে যেখানে ফলাফলটি দুটি রেজিস্টার বা 64 বিটে সংরক্ষণ করা যেতে পারে এই বক্তৃতাগুলিতে আমরা নির্দেশের এনকোডিংগুলি নিবন্ধগুলি নির্দিষ্ট করে কীভাবে আমরা আর্কিটেকচারের সেই বিশদে যাব না তবে মূলত কী ধরণের নির্দেশাবলীর সমর্থন করা হয় সেগুলি আমরা আলোচনা করব প্রথমে arithmetic instruction সম্পর্কে কথা বলা যাক সর্বাধিক প্রাথমিক নির্দেশাবলী হল সংযোজন এবং বিয়োগফল ARM বিভিন্ন সংযোজন এবং বিয়োগ নির্দেশের বিকল্প সরবরাহ করে কী ধরণের নির্দেশাবলী রয়েছে তা আমাদের দেখতে দিন প্রথমে একটি সহজ যোগ নির্দেশ এখানে ভাল উদাহরণ হিসাবে আমি তিনটি রেজিস্টার দেখিয়েছি r 0 r1 r2 তবে আপনার এখানে যে কোনও রেজিস্টার থাকতে পারে কেবলমাত্র r0 r1 r2 নয় প্রথমটি গন্তব্য উপস্থাপন করে দ্বিতীয় এবং তৃতীয়টি দুটি উৎস অপারেশনকে নির্দেশ করে সুতরাং আমি যখন ADD r0 r1 r2 লিখি তখন r1 এবং r2 এর মান যুক্ত হবে এবং ফলাফলটি r0 এ সংরক্ষণ করা হবে ক্যারি সহ একটি সংস্করণ যুক্ত রয়েছে যা সাধারণত বহু নির্ভুল গাণিতিক পরিচালনা করতে ব্যবহৃত হয় আপনি যখন দুটি ৪ বিট সংখ্যা যুক্ত করছেন আপনি প্রথমে দুটি 32 বিট সংখ্যা যুক্ত করুন যদি পরবর্তী একটি 32 বিট সংখ্যা থাকে তবে সেই carryর সাথে যুক্ত হবে সুতরাং আপনার নির্দেশনার একটি এডিসি সংস্করণ থাকা উচিত এটি ক্যারি সহ যুক্ত করা হয় তারপরে একটি সাধারণ SUB নির্দেশ রয়েছে এটি হল r1 r2 ফলাফলটি r0 এ চলে যাচ্ছে আবার বহু নির্ভুল গাণিতিকের জন্য বিয়োগের ক্ষেত্রে একই ধরণের ধারনা রয়েছে একটি BBC সংস্করণ রয়েছে যেখানে carry flag ব্যবহার করা হয় আসল গণনাটি এইভাবে করা হয় r1 r 2 C 1 এটি বিয়োগ অপারেশনের সময় borrow গ্রহণ করে নেয় এখন বিয়োগের নির্দেশাবলীর দুটি প্রকরণ রয়েছে যেখানে অপারেটরগুলির ভূমিকা বিপরীত SUB নির্দেশনার মতো আমরা r1 r2 বলছি এখন আমি যদি বলি RSB এর বিপরীত বিয়োগের অর্থ দাঁড়ায় r2 r1 একইভাবে borrow সহ একটি সংস্করণ রয়েছে ক্যারি সহ বিপরীত বিয়োগ এটি r2 r1 C 1 আপনি কেন দুটি ধরণের বিয়োগের নির্দেশের প্রয়োজন তা জিজ্ঞাসা করতে পারেন আমি এই নির্দেশটি সর্বদা SUB r0 r2 r1 হিসাবে লিখতে পারি এই ARM নির্দেশনাটি দ্বিতীয় অপারেন্ডকে আরও সহজ উপায়ে নির্দিষ্ট করার অনুমতি দেয় আপনার যদি বিয়োগের বিপরীত সংস্করণ থাকে তবে সেই flexible operand টি বা সাধারণ ডেটা থেকে বিয়োগ করা যেতে পারে দ্বিতীয় অপারেন্ড কী ধরণের flexibility দেখাবে তা আমরা দেখব তবে বিয়োগের বিপরীত এই FLEXIBLE অপারেন্ড এর সাথে একটি সাধারণ অপরেন্ড যোগ বা FLEXIBLE অপারেন্ড থেকে একটি সাধারণ অপারেন্ড বিয়োগ করা যেতে পারে উভয় বিকল্পই সরবরাহ করা হয় এবং এই বিয়োগের নির্দেশাবলীতে আপনি এই 32 বিট সংখ্যাগুলি স্বাক্ষরবিহীন হিসাবে বা 2 এর পরিপূরক স্বাক্ষরযুক্ত সংখ্যা হিসাবে দেখছেন এখন বাইনারি সংযোজন এখানে পরিচালিত হয় তা একই রকম কিছু বিটওয়াইজ লজিকাল নির্দেশাবলী রয়েছে AND ORR এবং EOR এর মতো নির্দেশাবলী রয়েছে যা নির্দিষ্ট অপারেশনগুলিতে বিটওয়াইজ লজিকাল অপারেশন করে এছাড়াও আরও একটি নির্দেশ রয়েছে যা বিটওয়াইজ বলে পরিচিত আসল অর্থ হল রেজিস্টার r 1 হল r 2 এর পরিপূরক সহ অ্যান্ডেড আপনি একটি অপারেশন এ একটি AND করেন সুতরাং যে r2 মধ্যে যা বিট 1 আপনি যদি না করেন তবে সেই বিটগুলি 0 হয়ে যাবে আপনি যদি আর 1 দিয়ে করেন এবং সেই সাথে সংযুক্ত b 1 এর বিট 0 হয় সুতরাং আর 2 এ যেখানেই আপনার 1 রয়েছে r1 এর সাথে সম্পর্কিত বিটগুলি 0 করা হবে তার মানে সেগুলি সাফ হয়ে যাবে সুতরাং এটিকে কিছুটা পরিষ্কার নির্দেশও বলা হয় তারপরে সরানোর নির্দেশগুলি করতে এখানে দুই ধরণের নিবন্ধক রয়েছে যা সমর্থিত একটি move instruction আপনি দেখতে পাচ্ছেন যখন আমি রেজিস্টার মুভ করতে move রেজিস্টার বলছি আমার কেবল দুটি অপারেশন নির্দিষ্ট করি আমি যখন এমওভি r0 বলি r 2 এর অর্থ r2 এর মান r0 এ অনুলিপি করা হয় অন্য সংস্করণ move negated আছে এর অর্থ যদি আমি এমভিএন আর0 বলি r2 এখানে এই 2 টি পরিপূরক হবে এবং r0 তে স্থানান্তরিত হবে অনেকগুলি অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে আমাদের 32 বিট সংখ্যার ঋণাত্মক মান প্রয়োজন সেখানে আপনি এই এমভিএন নির্দেশ ব্যবহার করতে পারেন এখন এখানে এনকোডিংয়ে আমি বলেছিলাম আপনার তিনটি রেজিস্টার দরকার নেই এই আর 1 যা আমরা আগে উল্লেখ করছি মাঝের অপারেন্ড যা এখানে প্রয়োজন হয় না কেবল দুটি অপারেন্ড প্রয়োজন বিভিন্ন compare instructionআছে আপনি CPSR স্মরণ করতে পারেন যে আমরা আমাদের আগের বক্তৃতাগুলিতে আলোচনা করেছি কিছু condition flagরয়েছে আপনি স্মরণ করতে পারেন যে সেখানে জেড FLAG ছিল সেখানে একটি এন FLAG ছিল সেখানে একটি ভি FLAG ছিল এই FLAGগুলি আসলে কিছু গাণিতিক বা লজিক অপারেশনের ফলাফলের উপর নজর রাখে আপনি যখন দুটি সংখ্যা যুক্ত করবেন তখন এই FLAGগুলি ফলাফলটি 0 ছিল কিনা ফলাফলটি ধনাত্মক বা ঋণাত্মক ছিল কিনা সেই অপারেশনের কারণে কোনও ওভারফ্লো হয়েছিল কি না ইত্যাদি ট্র্যাক করে রাখবে কখনও কখনও আপনার কেবল দুটি সংখ্যার তুলনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার আপনি আসলে সংযোজন বা বিয়োগফল করছেন না এবং ফলাফলগুলি কোথাও সংরক্ষণ করছেন না কেবল আপনাকে দুটি মান তুলনা করতে হবে তুলনা নির্দেশাবলী একটি হোস্ট উপলব্ধ আপনি CMP r1r2বলতে পারেন এর অর্থ অভ্যন্তরীণভাবে আপনি r1 r2 করছেন এবং ফলাফল 0 ঋণাত্মক বা ধনাত্মক কিনা তা আপনি পরীক্ষা করছেন ততক্ষণে FLAGগুলি সেট করা হবে ঋণাত্মক তুলনা করার আরও একটি সংস্করণ রয়েছে আসলে এর অর্থ আপনি r1 r2 করেন এবং তারপরে FLAGগুলি সেট করুন এখানে এই নির্দেশাবলী একটি রেজিস্টার কোন ফলাফল উত্পাদন করে না এটি আপনার মনে রাখা উচিত এটি কেবলমাত্র শর্তের FLAG সেট করে যাতে আপনি পরে ফলাফলটি condition FLAGর উপর নির্ভর করে ব্যবহার করতে পারেন একইভাবে পরীক্ষার ধরণের তুলনা রয়েছে এই তুলনাটির অর্থ আপনি আর 1 এবং আর 2 এর লজিকাল এবং বিটওয়াইজ এ্যান্ড করছেন তারপরে আপনি ফলাফলটি 0 বা ননজিরো হিসাবে পরীক্ষা করছেন এবং তারপরে FLAGগুলি সেট করুন একইভাবে আপনি সমতার জন্য পরীক্ষা TEQ সমতা অর্থ exclusive আপনি যদি 0 এবং 0 এর exclusive OR নেন তবে ফলাফলটি 0 হয় যদি আপনি 1 এবং 1 এর exclusive OR নেন তবে এটি 0 হয় তবে আপনি যদি 0 এবং 1 বা 1 এবং 0 এর exclusive OR নেন তবে এটি 1 সুতরাং EXCLUSIVE OR এর ফলাফল আপনাকে জানাবে যে বিটগুলি সমান বা সমান নয় সুতরাং আপনি যদি পুরো 32 বিট সংখ্যার XOR নেন এবং ফলাফলটি 0 দেখতে পান এর অর্থ এই যে দুটি সংখ্যা সমান সমস্ত বিটগুলি 0 এর XOR মান দিচ্ছে এজন্য ফলাফলটি 0 হয় তাত্ক্ষণিক ক্রিয়াকলাপ নির্দিষ্ট করার উপায় রয়েছে যেমনটি আমি বলেছিলাম যে আপনি কিছু তাৎক্ষণিক ডেটা নির্দিষ্ট করতে পারেন আমি এই হ্যাশ প্রতীক দিয়ে এটি লিখতে পারি আমি তাত্ক্ষণিক অপারেন্ড হিসাবে দ্বিতীয় অপারেন্ডটি ব্যবহার করতে পারি অ্যাম্পারস্যান্ড নির্দেশ করে যে আমি যে নম্বরটি নির্দিষ্ট করছি তা হেক্সাডেসিমাল তাত্ক্ষণিক মানগুলির প্রতি ক্ষেত্রে যে নাম্বারটি উপস্থাপন করতে পারেন তার সর্বাধিক মানের উপর কিছু বাধা রয়েছে পরিসীমাটি সাধারণত 0 থেকে 255 হয় আপনি এটি 2's complement number হিসাবেও বিবেচনা করতে পারেন আপনি একটি ঋণাত্মক মানও দিতে পারেন এবং আরও একটি সুবিধা আছে নির্দেশে অতিরিক্ত 4 বিট রয়েছে যেখানে আপনি উল্লেখ করতে পারেন যে এই অপারেন্ড মানটি ঘোরানো হবে এবং তার অর্থ 32 বিট সীমার মধ্যে এই 8 বিটগুলি এখানে বা এখানে বা এখানে বা এখানে অবস্থিত হতে পারে আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনার নম্বরটি তৈরি করতে পারেন এবং তারপরে আপনি ADD SUB ইত্যাদি করতে পারেন আমি দ্বিতীয় অপারেন্ডে কিছুটা FLEXIBLE তার কথা বললাম আপনি দেখুন এখানে স্থানান্তরিত এই রেজিস্টার অপারেন্ডটি এসেছিল ARM আর্কিটেকচারে বলা হয়েছিল সেখানে ব্যারেল শিফটার রয়েছে দ্বিতীয় অপারেন্ডটি ঐচ্ছিকভাবে ব্যারেল শিফটারের মধ্য দিয়ে যায় আপনি এটিকে স্থানান্তর করতে পারেন এবং তারপরে কিছু গাণিতিক বা লজিক অপারেশন করতে পারেন assembly language level এ এটি নির্দিষ্ট করতে পারেন r1 r2 r3 LSL 3 যোগ করুন চতুর্থ প্যারামিটারে আপনি বলছেন লজিকাল শিফটটি বাম দিকে 3 তার মানে দ্বিতীয় অপারেন্ডটি তিনটি অবস্থানের দ্বারা বামে স্থানান্তরিত হবে এবং তারপরে r2 এ যুক্ত হবে আপনি এটি একটি ধ্রুবক হিসাবে নির্দিষ্ট করতে পারেন বা আপনি কিছু রেজিস্টার লজিকাল শিফট r5 দ্বারা বামে নির্দিষ্ট করতে পারেন r5 এর মান যাই হোক না কেন বহু বিট স্থানান্তরিত হবে আপনি এখানে দেখুন আমাদের একটি FLEXIBLE উপায়ে দ্বিতীয় অপারেন্ড নির্দিষ্ট করার সুবিধা রয়েছে হয় সাধারণ ফর্মে বা কোনও স্থানান্তরিত ফর্মের কারণেই এই বিপরীত বিয়োগের সুবিধাটিও সেখানে এবং কেবল যৌক্তিক শিফটটি অর্থ হল আপনি ডান স্থানান্তরিত করার সময় এটি যদি ঋণাত্মক সংখ্যা হয় তবে 1 টি সবচেয়ে উল্লেখযোগ্য বিট সাইডে যুক্ত হবে যদি এটি ধনাত্মক সংখ্যা 0 যোগ করা হবে তবে এগুলি বিভিন্ন বিকল্প হবে এই চিত্রটিতে এগুলির কয়েকটি দেখানো হয়েছে দেখুন যদি 5 টি লজিকাল শিফট লেফট বলা হয় তবে মূল রেজিস্টারটি 5 টি অবস্থানের দ্বারা বামে স্থানান্তরিত হবে এবং 0 এর ডানদিকে যুক্ত হবে আপনি যদি 5 টি অবস্থানের দ্বারা লজিকাল শিফট রাইটকে একইভাবে বলে থাকেন তবে আপনি ডান স্থানান্তর করবেন এবং 0 টি যুক্ত হবে যদি আমি arithmetic shift right বলে থাকি তবে সংখ্যাটি ইতিবাচক হয় যার অর্থ এমএসবি 0 ছিল তবে 0 টি যুক্ত হবে তবে সংখ্যাটি যদি ঋণাত্মক ছিল যার অর্থ সর্বাধিক তাৎপর্যপূর্ণ বিট 1 ছিল তবে বাম দিকে 1 যুক্ত হবে এবং আমি যা বলেছি তা ঘুরিয়ে নিয়ে যা যা ঘটে তা এখানে ভিতরে ঢুকবে এই হল বিভিন্ন বিকল্প কিছু গুণের নির্দেশও রয়েছে MUL r1 r2 r3 আপনি দুটি সংখ্যা আর 2 আর 3 গুন করেন এবং আপনি কেবল ফলাফলের 32 বিট নেন কারণ গুণ ফলাফল 64 বিট হতে পারে তবে আপনি higher order bit গুলি উপেক্ষা করেন তবে অনুমান করতে পারেন যে ফলাফলটি 32 বিটের মধ্যে ফিট হয়ে যাবে এবং আপনি কেবল শেষ 32 বিট নিয়ে যান এবং গুণে তাত্ক্ষণিক ক্রিয়াকলাপ ব্যবহার করা যায় না ডিজিটাল সিগন্যাল প্রসেসিং অ্যাপ্লিকেশনগুলির জন্য আরও কার্যকর যে আরও একটি নির্দেশনা রয়েছে এটিকে বলা হয় গুণ এবং জমা করা সেখানে আপনাকে অবিচ্ছিন্নভাবে কোনও কোনও সংখ্যার সাথে কোনও সংখ্যাকে গুণিত করতে হবে এবং অবিচ্ছিন্নভাবে অন্য মান যুক্ত করতে হবে এটির সাথে আমরা এই বক্তৃতার শেষে আসছি যেখানে আমরা কয়েকটি arithmetic এবং logical নির্দেশাবলী সম্পর্কে কথা বললাম যা ARM নির্দেশ সেট আর্কিটেকচার দ্বারা উপলব্ধ এবং সমর্থিত পরবর্তী বক্তৃতায় আমরা তথ্য স্থানান্তর নির্দেশাবলী সম্পর্কে কথা বলতে পারব রেজিস্টার এবং মেমরির মধ্যে ডেটা স্থানান্তর করতে ব্যবহার করা যেতে পারে এমন বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফার নির্দেশাবলী কি কী